প্রাণী কোষ কালচার প্রযুক্তির বক্তৃতাতে পুনরায় স্বাগতম প্রথম সপ্তাহে আমরা এই বিষয়টি শুরু করেছিলাম এবং তারপর আমরা কালচার কোষের বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম সুতরাং আমরা যদি পুনরাবৃত্তি করি তবে আমরা কোষের কালচার আলোচনা করেছিলাম কিভাবে কলা থেকে কিছু অংশ সংগ্রহ করে ভাসমান অবস্থায় রাখা হয় এবং তারপর সেটাকে ডিসের মধ্যে কালচার করা হয় সুতরাং এখানে প্রথম বিষয়টি যা বিবেচিত করতে হবে তা হলো কোষের অক্সিজেনের প্রয়োজনীয়তা তো আমরা আলোচনা করেছিলাম কিছু অবস্থা যা নির্দিষ্ট অক্সিজেনের থেকে কার্বন ডাই অক্সাইডের অনুপাত ঠিক রাখবে এবং তারপর যেই ডিসে কোষকে বাড়ানো হচ্ছে তা প্রাণী কোষের বহিঃকোষীয় ধাত্রের মত নকল করতে হবে এর সঙ্গে আমরা আলোচনা করেছিলাম বহিঃকোষীয় ধাত্র এর প্রয়োজনীয়তা এবং কিভাবে এই সংযোগকারী বস্তু কোষের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমরা যখন কোষের সঙ্গে যুক্ত হওয়াকে আলোচনা করেছি আমরা তাদেরকে ভাগ করেছিলাম যাতে তাদের সঙ্গে যুক্ত হওয়া অনুযায়ী বোঝা যায় আমরা অসংযোগ কারি কোষ কে কর্ষণ করা আলোচনা করেছি এবং তারপর আমরা কোষচক্রের এগিয়ে যাওয়া এবং সীমিত সময়ের মধ্যে কোষের বিভাজন বা সম্পূর্ণভাবে ডিফারেনশিয়েট কোষ এর সম্বন্ধে কিছু টার্ম বলেছিলাম কোষ চক্র কোষ বিভাজন করে এবং তারপর ডিফারেন্সিয়েশন ও ডিফারেন্সিয়েশন এর সময় কোষ তার অন্যান্য ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে এবং ধরে নেয়া হয় তা হয় ডিফারেন্সিয়েশন এর পরে এরপর আমরা আলোচনা করেছিলাম দি এডাপটেশন যেখানে কোষগুলি নির্দিষ্ট কাজ করছে এবং তাদের অভিযোজন ক্ষমতা হারাচ্ছে যেখানে কোষের নির্দিষ্ট শর্তে কিছু কাজ করতে হয়েছিল কিন্তু এগুলিকে ঠিক করা যায় এবং অন্যভাবে বলতে গেলে একে বলে পরিবর্তনযোগ্য ডি এডাপটেশন ঘটনা সুতরাং এখানে কিছু পয়েন্ট রয়েছে এবং শেষে এই সম্বন্ধে বোঝার জন্য বলব যখন কোষ কতবার এই দশা থেকে যায় ধরে নাও তোমরা কোষ লাইন ব্যবহার করছ যারা অমর বা অনেকগুলি চক্রের মাধ্যমে যেতে পারে কিন্তু তখন বুনিয়াদি প্রশ্নটা হবে যে তাদের বাস্তব সংখ্যা টিকি এবং সত্তিকারের একটি কোষ কে কতবার ব্যবহার করা যেতে পারে আমরা যা আচারগত ভাবে করছি সুতরাং একজন কে জানতে হবে না হলে প্রত্যেক অবস্থায় কোষ জীবন চক্রের মধ্য দিয়ে যাবে এবং টেলোমিয়ার অঞ্চল হারাবে এবং ধীরে ধীরে অনেক কার্যকরী ভূমিকা কে আপস করতে হবে কিন্তু এটিও নির্ভর করছে তোমরা কোষকে কিভাবে নিচ্ছ এবং কি কারণে কোষকে বৃদ্ধি ঘটাচ্ছ তোমরা কি বিশেষ ধরনের সেন্সর ব্যবহার করছো বা কিছু বিশেষ ঘটনাকে বোঝার জন্য এটি ব্যবহার করছ যা অবস্থায় ঘটছে বা তোমরা কি কোন হাইব্রিড ওমা পদ্ধতি ব্যবহার করছ যা এন্টিবডি তৈরি করছে অথবা কিছু বিশেষ বস্তু x y z রসায়ন তৈরি করছ তো এই নির্দিষ্ট বিষয় যেটা ঠিক করবে কত সাবধানতা অবলম্বন করে কোষ নিয়ে কাজ করতে হবে সুতরাং এখন আমরা আবার দ্বিতীয় সপ্তাহের কাজ কে সংক্ষেপে বলবো এবং যে বিষয়গুলি আমরা আগেই আলোচনা করেছি সেগুলি কে আরো কিছু বিষয়ের সঙ্গে বলব যা আগে আলোচনা করিনি সুতরাং আমরা এখন দ্বিতীয় সপ্তাহের ১ নম্বর বক্তৃতা তে রয়েছি সুতরাং যখন আমরা কর্ষণ কোষ নিয়ে জীববিদ্যায় আলোচনা করব যে পয়েন্ট নিয়ে আমরা আগে আলোচনা করেছি তা হল পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমরা যাই মানে করি না কেন আমরা এখানে বহিঃকোষীয় ধাত্র নিয়ে কথা বলছি এবং সংযোগকারী ও অ ড়ি নিয়ে কথা বলছি তারপরে আমরা কোষচক্রের এগিয়ে যাওয়া নিয়ে কথা বলেছি সুতরাং আমরা মাইটোসিস প্রক্রিয়া G1 দশায় এবং G2 দশা নিয়ে কোষ বিভাজনের সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং এর সঙ্গে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ডি এডাপটেশন এগুলো সবই সম্পূর্ণ করেছি এই অংশে আরো কিছু পয়েন্ট রয়েছে যা জীববিজ্ঞানী কর্ষণ কোষ আলোচনা সম্পূর্ণ করার জন্য প্রয়োজন আমরা এখানে যেগুলো নিয়ে আলোচনা করব যার মধ্যে একটি হলো খুবই গুরুত্বপূর্ণ সেটি হল PH এবং যেই PH এ কোষ অভিযোজিত হয় সুতরাং খুব সাধারণভাবে আমরা জানি আমাদের দেহের PH 7 কিন্তু যখন কোন কোষ কে বৃদ্ধি ঘটানো হচ্ছে বা অন্য কোনোভাবে দেহের মধ্যে বাড়াচ্ছি তখন তার সঙ্গে রক্ত রয়েছে যা বহিঃকোষীয় প্রোটিন ধাত্র দিয়ে তৈরি বহিঃকোষীয় ধাত্র এর মিশ্রন সবসময় বাহির থেকে ধুয়ে দিচ্ছে যার নিশ্চিত করছে PH এর মান 7 থাকার জন্য তো যখন আমরা পৌষের কর্ষণ নিয়ে আলোচনা করছি তখন কল্পনা করো এবং ভাবো যে আমাদের কাছে একটি ডিস রয়েছে এবং দেশের মধ্যে কোষ রয়েছে যারা অর্ধচন্দ্রাকার আকৃতিতে বৃদ্ধি পাচ্ছে এই কোষগুলি মিডিয়ামে রয়েছে যেখানে তারা বৃদ্ধি পাচ্ছে এখন কেউ কিভাবে মিডিয়াম এর পিএইচ ঠিক রাখবে এবং কিভাবে জানা যাবে কোন ধরনের পিএইচ কোর্স পছন্দ করবে এবং কেনই বা আমি তোমাদের এই কথাগুলি বলছি একটি উদাহরণ দেখলে বুঝতে পারবে আমাদের যদি পাকস্থলীর কোষ কর্ষণ করতে হয় যা কিনা আমাদের খাদ্য অতিরিক্ত অ্যাসিড যুক্ত পিএইচএ পরিপাক করে আমাদের জানা থেকে বলছি যে শারীর বৃত্তীয় ভাবে আমরা জানি কোষের এই এসিড তৈরি হয় প্যারাইটাল কোষের শেপ কোষ থেকে যারা উদাহরণ সহকারে বলতে গেলে পাকস্থলীর মধ্যে থাকে এবং খুবই অতিরিক্ত এসিড PH এ কাজ করে সুতরাং এর অর্থ হল 7 এর থেকে কম তো যে সমস্ত কোষ প্যারাইটাল কোষ চিপ কোষ তারা আলাদা রকম ভাবে কাজ করবে এবং কম সময়ের জন্য খুবই অল্প PH সহ্য করতে পারবে কারণ পাকস্থলী এমন কোন জায়গা নয় যা এসিড দ্বারা পরিপূর্ণ এবং এই কোষগুলি বিশেষভাবে অ্যাসিড তৈরি করে যা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড তৈরি করে কিন্তু এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকে যারা খাদ্য পরিপাকের জন্য অ্যাসিড ব্যবহার করে এবং খুব দ্রুত এই অ্যাসিড পুনঃ শোষিত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সুতরাং অল্প সময়ের জন্য আমাদের কাছে যদি পিএইচ স্কেল থাকে যা পাকস্থলীতে রাখা হবে এবং তুমি যদি মনে করো এখানে একটি PH স্কেল রয়েছে এবং এটি হল 7 এবং এদিকে 7 এর বেশি ও অন্যদিকে 7 এর কম মান আছে সুতরাং তোমরা যা দেখতে পাবে তা হল অ্যাসিডিক দিক তো পরিপাকের সময় নির্দিষ্ট নিম্নমানের ভূমি রেখার নিচে নির্দিষ্ট সময়ের জন্য এই পরিবেশ থাকবে সুতরাং এরপর আমরা এটা থেকে যেটা ব্যাখ্যা করব তা হল পাকস্থলীর কোষ খুবই অল্প মাত্রার পিএইচ কিছু সময়ের জন্য সহ্য করতে পারে কিন্তু আমাদের এই ধরণের কাজ পেতে গেলে এই রকম অবস্থার সৃষ্টি করতে হবে সুতরাং আমরা যদি এই ধরনের কোষের কালচার করি তবে আমাদের জানতে হবে তারা কোন মাত্রাকে সহ্য করতে পারে একইভাবে আরো কিছু কোষ রয়েছে যারা পিএইচ কমালে মারা যাবে এবং তারা অতিরিক্ত প্রোটন ঘনত্ব সহ্য করতে পারবে না ঠিক সুতরাং একটি সিস্টেমের মধ্যে পিএইচ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা এবং এটাও জেনে রাখতে হবে এটি কোন অবস্থায় কোষ সহ্য করতে পারে কারণ আমরা যখন কোষ বাড়াচ্ছি আমরা সব নোংরা গুলিকে বাইরে বার করছি না যা কোষ দ্বারা প্রস্তুত হচ্ছে এই ধরনের অবস্থা যেখানে পিএইচ আপনা আপনি কমে যেতে পারে এবং সমূহ সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে যে কালচার ডিস গুলি এসিডিক হয়ে যাওয়ার সুতরাং এটি হলো সেই অবস্থা যখন আমাদের এই বিষয়গুলি নিয়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় বিষয় আমরা আলোচনা করলাম PH সম্বন্ধে এখন আমরা আরও কিছু যুক্ত করব আমরা এক্ষুনি PH নিয়ে কথা বললাম এবং এরপর আমরা উদাহরণ সহকারে আলোচনা করব সেই সমস্ত কোষ সম্বন্ধে যারা ডিসে সংযোগকারী কোষ হিসেবে বৃদ্ধি পাচ্ছে এবং ধরে নেওয়া হলো এই কোষগুলি সংযোজিত অবস্থায় বৃদ্ধি পাচ্ছে এবং এটি হলো সেই মিডিয়াম যেখানে তারা বৃদ্ধি পাচ্ছে এখন এই অবস্থায় যে সমস্ত কোষ বিভাজন করছে তাদের শক্তির প্রয়োজন এবং এটি কেবল মাত্র সেই শক্তি নয় যা মিডিয়ামে উপস্থিত আছে কারণ কোন কোষ তাদের নিজেদের খাদ্য তৈরি করতে পারে না এবং শক্তির ব্যাপারে তাদের মিডিয়ামের উপর নির্ভর করতে হয় এখন দুটো অবস্থা রয়েছে আমরা শুরু করছি যা একজনকে জানতে হবে মিডিয়াম কি ধরনের আমরা এগুলো ব্যবহার করছি কারণ সাধারণ লবণ দ্রবণ প্রায় একই হয় কিন্তু দেহের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দিকে আরো অন্যান্য অনেক পদার্থ রয়েছে যারা নির্দিষ্ট পোষ্টের জন্য প্রয়োজন এবং তারা নির্দিষ্ট তোমরা অবাক হবে এটা কিভাবে ঘটছে সুতরাং এই ধরনের জিনিস ঘটার জন্য উদাহরণ সহকারে বলতে গেলে তোমরা যদি ধরে নাও তোমাদের দেহ যায় একটি পুরনো উপমা আমি তোমাদের একটি উদাহরণ দেব এরা হলো সেই কোষের উপনিবেশ যার কিছু অংশ লাল এবং কিছু সবুজ এবং কিছু নীল রক্তকণিকা গূলি এইভাবে পরিবহন করছে যারা প্রয়োজনীয় পুষ্টি পদার্থকে বয়ে নিয়ে আসছে কিন্তু প্রত্যেকটি কোষের নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং অনেক শর্ত যা তোমরা উদাহরণে দেখবে নীল কোষের উপনিবেশ এর যা প্রয়োজন তাদের বাইরে যে ভাই বোনেরা রয়েছে তারা রক্তের মাধ্যমে সরাসরি সম্পর্কিত তারা রক্তের মাধ্যমে বিভিন্ন বিশেষ বস্তু যেমন হরমোন বৃদ্ধির শর্তাবলী যাদের ধারক নির্দিষ্ট কোষের ক্ষেত্রে খুবই অদ্বিতীয় হয় সুতরাং এইভাবে আমরা যদি আবার আমাদের বুনিয়াদি বিষয়ে ধারণা পেয়ে ফিরে আসি যেখানে কোষগুলি পরিবর্তিত পরিবেশে কাজ করে যখন আমরা কালচার তৈরি করি তখন খুবই গুরুত্বপূর্ণ ভাবে কিছু ব্যবস্থা মেনে চলতে হয় এবং সারা পৃথিবীতে নির্দিষ্ট কিছু মডেল অনুসরণ করা হয় সুতরাং যখন আমরা বিশুদ্ধ কালচারে বিশেষ ধরনের কোষকে বড় করছি উদাহরণ সহকারে নীল কোষগুলিকে আলাদা করে বা লাল কোষগুলিকে আলাদা করে বা সবুজ কোষগুলিকে আলাদা করে আমি যা বলতে চাইছি তা হল কোষের প্রকৃতির উপর ভিত্তি করে নির্দিষ্ট পদার্থ বিশেষ করে হরমোন বা বৃদ্ধির শর্ত সমস্যাটি জটিল হয়ে যায় যখন আমাদের দুটো আলাদা ধরনের কোষ কে একসঙ্গে বৃদ্ধি ঘটাতে হয় যেমন সবুজ কোষ গুলি ভিন্ন ধরনের শর্ত দরকার এবং লাল কোষগুলির ভিন্ন ধরনের বৃদ্ধির শর্ত দরকার তো কিভাবে আমরা নিশ্চিত করবো যে সবুজ কোষগুলি বাহির থেকে দেওয়া যে বৃদ্ধির শর্ত গ্রহণ করছে তা লাল কোষের প্রয়োজনীয় বস্তু কিনা এখানে একটিই সম্ভাবনা রয়েছে যে লাল এর ক্ষেত্রে সেই ধারক কি নেই এবং এটির জন্য আমরা ভাগ্যবান হব যখন লালের ক্ষেত্রেও সেই ধারক টি রয়েছে এবং যেটি আরো জটিল বিষয়ের সঙ্গে সত্তিকারের জীবনে ঘটে থাকে যেখানে রক্তবাহ গুলি শরীরের মধ্যে থাকে এবং তারা নিশ্চিত করে সেখানে বসবে কিনা কিন্তু সিস্টেমের বাইরে তাদের সেই সুবিধা হারায় সুতরাং এই ধরনের জটিল অবস্থা যেখানে কোষ খুবই নিয়ন্ত্রিত পরিবেশে বড় হচ্ছে আমরা আলোচনা করছি সেই সমস্ত শক্তি যুক্ত পদার্থ নিয়ে সুতরাং প্রত্যেকটি কোষ যদি তোমরা দেখো তাদের শক্তির উৎস হল গ্লুকোজ সুতরাং তৈরি করা প্রত্যেক মিডিয়ামে গ্লুকোজ কে শক্তির উৎস হিসেবে এবং কার্বন হিসেবে দেয়া হয় কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আমরা লুটা নিন এবং অন্যান্য উৎস ব্যবহার করি এই ব্যাপারটির সঙ্গে মিল ঘটানোর জন্য সুতরাং এটি বলেই আমরা প্রথম অংশের শেষ করব এবং আমি শেষের দিকে এগুলি আরেকবার বলবো আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে কথা বলছিলাম এছাড়াও বহিঃকোষীয় ছাত্র এবং কোষ চক্র ডি ডিফারেন্সিয়েশন ডি এডাপটেশন এবং কোষ লাইন ও তাদের মাঝে প্রাথমিক কালচার নিয়ে কিছু আলোচনা করেছিলাম এখন আমরা এসিড বা ক্ষার এর PH নিয়ে আলোচনা করব বেশিরভাগ কোষ PH 7 এ থাকে এবং যখন আমরা মিডিয়াম নিয়ে কথা বলব তখন বৃদ্ধির শর্ত হরমোন এবং শক্তি পদার্থ বা কার্বন থাকে সুতরাং এগুলি খুবই বুনিয়াদি বিষয় আমাদের এটি মাথায় রাখতে হবে যে কেউ যদি কোষ কালচার নিয়ে কাজ করতে চায় এবং তার যদি শারীর বৃত্তীয় বুনিয়াদি ধারণা থাকে তাহলে খুবই ভালো হয় আমাদের দেহের কি প্রয়োজন হয় যা কিনা একই অবস্থা বা কাছাকাছি অবস্থা আমাদের সেটা যোগান দিতে হবে এখন তোমাদের যদি মনে থাকে আমরা প্রথমের দিকে বক্তৃতাতে আলোচনা করেছিলাম যখন কোষের বৃদ্ধি নিয়ে বলেছিলাম সুতরাং এখানে একটি উদাহরণ হিসেবে আমার জানা ইনভিভো শারীরবৃত্তীয় অবস্থা যা কোষের মধ্যে ঘটছে যা নিয়ে কথা বলছি তা হল ইন ভিট্রো শারীরবৃত্তীয় অবস্থা যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড PH কে মিডিয়ামে অতি অবশ্যই দিতে হবে এবং এর সঙ্গে শক্তির উৎস ও বৃদ্ধির শর্ত হরমোন থাকবে এখন এটি জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোষকে বৃদ্ধি করার পর এই সমস্ত শর্তাবলী যা আমাদের লক্ষ্য হবে আমাদের যতটা সম্ভব একই রকম ভাবে করতে হবে যখন কোষেরা বৃদ্ধি পাচ্ছে ও তাদের শর্তগুলি কে অনুধাবন করতে হবে উদাহরণ সহকারে কোন কোষ একটি নির্দিষ্ট পরিমাণ বস্তু তৈরি করছে যেমন অ্যান্টিঅক্সিডেটিভ ক্ষমতা যা কিনা P একক তৈরি হচ্ছে এখন আমাকে এটিকে ইন ভিভো অবস্থার সঙ্গে তুলনা করতে হবে কিভাবে কোষ টি কাজ করছে এবং তাদের সমস্ত রাশি করণ ধারক বৈশিষ্ট্য হিসেবে কিভাবে আছে বা একাধিক বৈশিষ্ট্য ঘটনাক্রমে এবং ইন ভিভো অবস্থায় উদাহরণ হিসেবে যা দেখানো হয়েছে y অক্ষে সুতরাং কোনো একটি ঘটনার কার্যকলাপ এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে এবং কতদূর পর্যন্ত আমরা ইনভিট্রো অবস্থা করতে পারব এটি কি অতিক্রম করে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে সুতরাং যেখানে আমি আছি তার উপর নির্ভর করে আমাদেরকে কোষের জীব বিদ্যা বুঝতে হবে যখন আমরা যেকোনো ধরনের ইনভিট্রো অবস্থা তৈরি করছে অথবা আমি কোন কাজ হিসেবে দেখাচ্ছি যা 0 সুতরাং এইদিকে আমি এখানে একটি গোল আঁকছি যা লাল রঙের যেটি কিনা ইনভিট্রো শারীরবৃত্তীয় অবস্থা কে কল্পনা করা হচ্ছে P একক হিসেবে এটি আমি বলার চেষ্টা করছি সুতরাং এখানে বাস্তবের বাধাগুলো রয়েছে কিভাবে আমরা কালচার কোষের জীব বিদ্যা বুঝেছি এবং কতদূর পর্যন্ত আমরা ইনভিভো শারীরবৃত্তীয় অবস্থার মর্ম উপলব্ধি করেছি যেখানে কোনো একটি নির্দিষ্ট কলা থেকে কোষ বার করেছি যার মাধ্যমে কৃত্তিম অবস্থায় বা কৃত্রিম বৃদ্ধির অবস্থাতে ঠিক সুতরাং বুনিয়াদি শারীরবৃত্তীয় অবস্থাকে বুঝেই এবং তাকে ইনভিট্রো শারীরবৃত্তীয় অবস্থার সঙ্গে তুলনা করা একটি সফলভাবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে সত্তিকারের জীবনের সঙ্গে মেলাতে হবে এবং বুঝতে হবে কাজ সম্পন্ন করার সময় কি ভুলত্রুটি রয়ে গেছে সুতরাং এটার সঙ্গে যা আমাদের দ্বিতীয় সপ্তাহের প্রথম বক্তিতা ছিল এখন আমরা এই বিন্যাস সম্বন্ধে আলোচনা এগিয়ে নিয়ে যাব সুতরাং আমাদের পরবর্তী লক্ষ্য হলো আমরা এই বুনিয়াদি অবস্থার সূচনা থেকে এগিয়ে যাব বিন্যাস এ এবং আমরা কোষ কালচার তৈরীর সুবিধাগুলির নকশা তৈরি করব সুতরাং আমি এখন এখানেই শেষ করব তোমরা দয়া করে পয়েন্টগুলি দেখবে এবং চিন্তা করবে এই বিষয়ের দর্শন নিয়ে তোমাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে শোনার জন্য